নমস্কার শেষ বক্তব্যে আমরা সিরিজ RLC সার্কিট এবং উত্স বিহীন এর প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করছিলাম আমরা এই সপ্তাহে সেখান থেকে আমাদের আলোচনা চালিয়ে যাব স্টেপ ইনপুট প্রয়োগ করে দেখবো কী ঘটবে সুতরাং প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা শেষ বক্তব্যে কী আলোচনা করেছি আমরা উত্স বিহীন সিরিজ RLC সার্কিট সম্পর্কে আলোচনা করেছি আমরা যখন আলোচনা করছিলাম তখন উল্লেখ করেছি এখানে যে চারিত্রিক সমীকরণ রয়েছে বা আমরা কারশ্যফের ভোল্টেজ সূত্রKirchhoff's Voltage Lawটি পেয়েছি সেটি প্রকৃতিগতভাবে দ্বিতীয় ক্রম বিশিষ্ট তাই এটিকে দ্বিতীয় ক্রমের সার্কিট বলা হবে এই ছবিটা দেখলেই বোঝা যাবে যে শক্তি প্রথমে সঞ্চিত থাকবে ইন্ডাক্টার এ আর তার পাশাপাশি ক্যাপাসিটারেও সুতরাং ক্যাপাসিটারটি প্রাথমিকভাবে ভোল্টেজ V0 দিয়ে চার্জ করা হয় এবং ইন্ডাক্টার কিছু প্রাথমিক কারেন্ট হিসাবে আছে I0 তাই এই দুটি উপাদানই শক্তি সঞ্চয় করছে সার্কিটটিতে কিছুটা তড়িৎ প্রবাহ রয়েছে এখন আমরা স্থির করতে পারি যে কেভিএল এর সমীকরণটি ব্যবহার করলে একটা দ্বিতীয় অর্ডার সমীকরণ পাওয়া যাবে যা হবে

এখন আমরা ধরে নেব যে তড়িৎ প্রবাহ হল Ae𝛔t এখন উপরের সমীকরণ এ এর মান বসিয়ে এটি সমাধান করলে আমরা দেখতে পাবো যে সমীকরণের 2 টি বীজ পাওয়া সম্ভব যা হবে σ1 এবং σ2 আমরা ধরে নিয়েছি যে α R 2L এবং ω0 1 √LC এটা সমাধান করলেই আমরা পাবো σ1 এবং σ2 যেমন স্লাইডে প্রদর্শিত হয়েছে এখন σ1 এবং σ2 এর মানগুলির ভিত্তিতে আমরা দেখতে পেয়েছি যে এখানে 3 ধরণের সমাধান পাওয়া যাবে এটির প্রথম ক্ষেত্র যখন α ω0 এর অর্থ সার্কিট ওভারড্যাম্পড যখন α ω0 অর্থাৎ ক্রিটিকালি ড্যাম্পড পাওয়া যাবে আর যখন হবে α ω0 তখন তা হবে আন্ডারড্যাম্পড এখন আমরা যদি ওভারড্যাম্পড নিয়ে কথা বলি আর α ω0 শর্তটা দেখি এখান থেকে পাওয়া যায় এখন সেই শর্তের ভিত্তিতে আমরা যে তড়িৎ প্রবাহের মান পেয়েছিলাম তা ছিল Aeσ1t A eσ2t কার্ভ প্লট করার সময় সময়ের সাথে তড়িৎ প্রবাহ i এর পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখেছি যে বক্রাকারটি এরকম দেখতে হবে যা 0 থেকে শুরু হবে এবং অবশেষে কোন বিন্দুতে এটা স্থির হয়ে যাবে কারণ এটি একটি উত্সবিহীন তাই এটি আবার 0 হয়ে যাবে যখন সময় t অসীমের দিকে এগোবে এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা যা আলোচনা করেছিলাম তা ছিল α ω0 যেখানে শর্তটি C 4LR2 এবং সেক্ষেত্রে t সময়ে তড়িৎ প্রবাহ i ছিল Ae−αt A e−αt A e−αt এবং যখন আমরা এই t সময়ে তড়িৎ প্রবাহ i এর বৈশিষ্ট্য আঁকবো তখন তা হবে যেমন চিত্রটিতে প্রদর্শিত হয়েছে এবং আমরা দেখেছি যে সময়ে t 1 α এর সমান হয় তখন তড়িৎ প্রবাহের মান সর্বোচ্চ হবে এখন তৃতীয় ক্ষেত্রে যা আলোচনা করেছি যেখানে ছিল α ω0 অর্থাৎ সেই ক্ষেত্রে C 4LR2 এবং আমরা তড়িৎ প্রবাহ সমীকরণ দেখেছিলাম সেখানে সাইন এবং কোসাইন পদ্গুলির সাথে এক্সপনেন্সিয়াল পদও ছিল সুতরাং যখন আমরা সময়ের সাথে তড়িৎ প্রবাহের পরিবর্তন প্লট করেছিলাম তখন দেখেছিলাম যে এটি এক্সপনেন্সিয়ালি হ্রাসমান হওয়ার সাথে সাথে এটি কম্পনশীল ছিল কারণ এখানে সাইনোসয়েডাল উপাংশ আছে এবং সময়কাল ছিল 2Π ωd এবং এটি ছিল হ্রাসমান কারণ এখানে এক্সপনেন্সিয়াল পদ আছে এটি আমরা শেষ বক্তব্যে আলোচনা করেছি এখন আসুন দেখে নেওয়া যাক সিরিজ RLC নেটওয়ার্কের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কী এখন আমরা বলতে পারি যে ড্যাম্পিং প্রভাবটি রোধ R এর উপস্থিতির কারণে হয় কারণ ড্যাম্পিং ফ্যাক্টর α রোধ R এর উপর নির্ভর করে তাই আমরা R এর মান টিউন করতে পারি এবং পেতে পারি বিভিন্ন ড্যাম্পিং প্রভাব যখন শর্তটি α 0 এর সমান হয় তখন R 0 এর সমান হয় এর অর্থ এখানে LC সার্কিট থাকে এবং সেক্ষেত্রে কেবল ω0 1√LC থাকবে এটি আন্ড্যাম্পড প্রাকৃতিক কম্পাঙ্ক ছাড়া আর কিছুই নয় সেক্ষেত্রে এই প্রতিক্রিয়াটি কেবল দোদুল্যমান এবং সার্কিটটি ক্ষতিহীন বলে পরিচিত আর কোনও ক্ষয়িষ্ণু উপাদান না থাকার কারণে শক্তি দোদুল্যমান থাকবে R এর মানকে সামঞ্জস্য করে প্রতিক্রিয়াটি আন্ড্যাম্পড ওভারড্যাম্পড বা ক্রিটিকালি ড্যাম্পড তৈরি করা যায় এটা আন্ডারড্যাম্পড হতে পারে সুতরাং সিরিজ RLC সার্কিটের R একটি গুরুত্বপূর্ণ উপাদান দুই ধরণের স্টোরেজ উপাদান থাকার কারণে দোদুল্যমান প্রতিক্রিয়া সম্ভব এখানে ইন্ডাক্টার এর পাশাপাশি ক্যাপাসিটার রয়েছে যা স্টোরেজ উপাদান হিসাবে কাজ করে সুতরাং L এবং C উভয়ই শক্তির প্রবাহকে সামনে ফিরে আসতে দেয় কারণ আমরা দোলন প্রতিক্রিয়া পাই এখন সার্কিটের আন্ডারড্যাম্প্ড প্রতিক্রিয়া দ্বারা ড্যাম্প দোলন দেখা যায় যা রিংগিং নামেও পরিচিত এখন ক্রিটিকালি ড্যাম্প কেসটি হল আন্ডারপ্যাম্পড ও ওভারড্যাম্পেড কেসগুলির সীমারেখায় অবস্থিত এবং দ্রুত হ্রাসমান সুতরাং যদি সিস্টেমটি ক্রিটিকালি ড্যাম্পড হয় এর অর্থ এটি দ্রুত হ্রাসমান হবে একই প্রাথমিক অবস্থায় ওভারড্যাম্পড হলে এর দীর্ঘতম সেটলিং সময় থাকবে কারণ স্টোরেজ উপাদানগুলিতে প্রাথমিকভাবে সঞ্চয় থাকা শক্তিটি ছড়িয়ে পড়তে দীর্ঘ সময় লাগে এখন দোলন বা রিঙ্গিং ছাড়া দ্রুততম প্রতিক্রিয়া পেতে আমাদের কী করা উচিত সিস্টেমটিকে ক্রিটিকালি ড্যাম্পিং সার্কিট হিসেবে তৈরি করতে হবে সুতরাং সেই ক্ষেত্রে আমরা কোনও দোলন ছাড়াই দ্রুততম প্রতিক্রিয়া পাব এই ক্ষেত্রে যা ঘটবে সমান্তরালভাবে এই সমস্ত উপাদানটি RL এবং C থাকবে সুতরাং আপনাকে যা করতে হবে তা হল প্রাথমিক অবস্থাটি নির্ধারণ করতে হবে ধরে নেওয়া যাক যে প্রাথমিক তড়িৎ প্রবাহ I0 প্রবাহিত হয় ইন্ডাক্টারটিতে এবং ক্যাপাসিটার এ প্রাথমিক ভোল্টেজ V0 সুতরাং t 0 সময়ে তড়িৎ প্রবাহ সমীকরণ ব্যবহার করে ব্যক্ত করা হয় ∞থেকে 0 এর মধ্যে সমাকলন করা হয় কারণ এটি সেই সময় যেখানে প্রথমে সিস্টেমটি স্থির থাকে সুতরাং বর্তমানে t 0 সময়ে তড়িৎ প্রবাহ 0 এর সমান একইভাবে t 0 সময়ের জন্য আমরা ধরে নিচ্ছি যে ক্যাপাসিটরটি প্রাথমিকভাবে ভোল্টেজ V0 দিয়ে চার্জ করা হয় এখন কী হবে যদি এই দুটি প্রাথমিক শর্ত ধরে নেওয়া হয় এবং সার্কিটটি এখানে সমান্তরালে রয়েছে তবে সর্বোত্তম জিনিসটি হল যে নোডে 3 টি উপাদান সংযুক্ত আছে সেখানে কারশ্যাফ এর তড়িৎ প্রবাহ সূত্র প্রয়োগ করা হবে সমীকরণ অনুসারে এখন এই নোডে রোধ ইন্ডাক্টার এবং ক্যাপাসিটার এর তড়িৎ প্রবাহগুলির যোগফল 0 হবে এখন সমীকরণ এর অবকলন এবং C দিয়ে ভাগ করে আমরা সমীকরণ পাই এখন আমরা প্রথম ডেরিভেটিভকে σ দিয়ে এবং দ্বিতীয় ডেরিভেটিভকে σ2 দিয়ে প্রতিস্থাপন করে বৈশিষ্ট্যযুক্ত সমীকরণটি অর্জন করতে পারি যা হল এটি দ্বিতীয় ক্রমের সমীকরণ হওয়ায় এর দুটি বীজ পাওয়া যাবে এই সমীকরণ এর বীজগুলি কি হবে বীজগুলি হবে σ1 এবং σ2 আমরা দেখছি σ1 এবং σ2 এর মানগুলি হবে সমীকরণ হিসেবে এখন ধরে নেওয়া যাক𝞪12RC এবং 𝛚02 1LC এটি ব্যবহার করে বীজগুলি এমনভাবে লেখা যেতে পারে যেমন

এখন সিরিজ RLC সার্কিট বিশ্লেষণ এর মতো এই বীজগুলি নির্ণীত হবে Α এবং ω0 এর মানগুলির ভিত্তিতে আবার তিনটি সম্ভাব্য সমাধান থাকতে পারে আপনি যদি এই ক্ষেত্রে সিরিজ RLC সার্কিটের সাথে তুলনা করেন তবে আপনি তিনটি সম্ভাব্য সমাধান পাবেন প্রথম শর্তটি α ω0 দ্বিতীয়টি α ω0 এবং তৃতীয়টি α ω0 Α এবং ω0 এর মানগুলির ভিত্তিতে আবার তিনটি সম্ভাব্য সমাধান থাকতে পারে আপনি যদি এই ক্ষেত্রে সিরিজ RLC সার্কিটের সাথে তুলনা করেন তবে আপনি তিনটি সম্ভাব্য সমাধান পাবেন প্রথম শর্তটি α ω0 দ্বিতীয়টি α ω0 এবং তৃতীয়টি α ω0 এখন যখন α ω0 এটিকে ওভারড্যাম্পড হিসাবে বলা যাবে সুতরাং শর্তগুলি কী হবে যদি α এবং ω0 দিয়ে প্রতিস্থাপন করলে পাওয়া যাবে L4R2C এবং সার্কিট ওভারড্যাম্পড হবে সেক্ষেত্রে বৈশিষ্ট্যের সমীকরণের বীজগুলি বাস্তব এবং ঋণাত্মক হবে সিরিজ RLC সার্কিটের ক্ষেত্রে আমরা যা পেয়েছিলাম এটা তার অনুরূপ সুতরাং একইভাবে আপনি এই ক্ষেত্রে যে প্রতিক্রিয়াটি পাবেন তা সমীকরণ হিসাবে দেওয়া হয়েছে এই প্রতিক্রিয়াটি সিরিজের RLC সার্কিটের ক্ষেত্রে আমরা যা পেয়েছিলাম তার অনুরূপ এখন ক্রিটিকালি ড্যাম্পিং ঘটনার ক্ষেত্রে যেখানে α ω0 তখন সিস্টেমটি ক্রিটিকালি ড্যাম্পিং হবে তখন L 4R2C সুতরাং সেই ক্ষেত্রেও বীজগুলি বাস্তব এবং সমান তাই বলা যেতে পারে প্রতিক্রিয়াটি সমীকরণ এ দেওয়া হয়েছে সুতরাং এটি আবার সিরিজ RLC সার্কিটের ক্ষেত্রে আমরা যা পেয়েছিলাম তার অনুরূপ এখন তৃতীয় ঘটনা হল আন্ডারড্যাম্পড যখন α ω0 এর মানে হল L 4R2C তাই এই ক্ষেত্রে বীজগুলি জটিল হবে এবং সমীকরণ এর মতো প্রকাশ করা যেতে পারে যেখানে

সুতরাং সিরিজ RLC এবং সমান্তরাল RLC সার্কিট উভয়ের ক্ষেত্রে তুলনা করা যেতে পারে এখানে জানা যাবে যে বীজগুলি একই একমাত্র পরিবর্তনটি হবে শর্ত কারণ এখানে উপাদানগুলি সমান্তরালে রয়েছে এই কারণেই এখানে উভয় ক্ষেত্রেই L R এবং C এর মধ্যে সম্পর্ক আলাদা হবে তবে অবশেষে প্রতিক্রিয়াটি সিরিজ RLC সার্কিটের ক্ষেত্রে আমরা যা পেয়েছি তার সমান হবে এই ক্ষেত্রে সমীকরণ দোলন প্রতিক্রিয়ার সাথে একত্রে হ্রাসমান প্রতিক্রিয়া দেবে সুতরাং সিরিজের RLC সার্কিটের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে আমরা সময়ের সাথে তড়িৎ প্রবাহের মাণ তুলনা করছিলাম কারণ এটি একটি সমান্তরাল RLC সার্কিট তাই আমরা সময়ের সাথে ভোল্টেজ বের করতে আগ্রহী সুতরাং এখানে আপনি আবার হ্রাসমাণ দোলক প্রতিক্রিয়া পাবেন সুতরাং এই পদটির কারণে খুব দ্রুত হ্রাসমান প্রতিক্রিয়া পাওয়া যাবে এখন আমরা ঘটনাটি নিয়ে কথা বলবো যখন আমরা কোনও সিরিজ RLC সার্কিটের স্টেপ ইনপুট প্রয়োগ করবো t 0 সময়ে সুইচ বন্ধ করে মেশে প্রবাহিত তড়িৎ প্রবাহ হবে এটিকে i বলা যাক এখন এই সার্কিটের জন্য মেশ সমীকরণটি লেখার দরকার কী আমরা KVL থেকে প্রাপ্ত লুপ বা মেশ সমীকরণকে সরল করার চেষ্টা করব তাই যখন সময় t0 কেভিএল প্রয়োগ করে তখন স্যুইচটি বন্ধ করে তখনই পাওয়া যাবে L di Ri v V dt s এখন জানা আছে যে এটি মেশ সমীকরণে ব্যবহার করে দ্বিতীয় ক্রমের সমীকরণটি পাওয়া যাবে যেমন

এখন চরিত্রগত সমীকরণটি তুলনা করলে বোঝা যায় ডিসি উত্সের উপস্থিতি দ্বারা বৈশিষ্ট্যযুক্ত সমীকরণ প্রভাবিত হবে না দেখা যাচ্ছে যে এই সমীকরণের সমাধান দুটি ভাগে ভাগ করা যায় এটিতে দুটি উপাদান থাকবে একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া এবং অন্যটি বলপূর্বক প্রতিক্রিয়া সুতরাং এটি সিরিজ RL বা সিরিজ RC সার্কিটের ক্ষেত্রে আমরা যা আলোচনা করেছি তার মতো হবে যদি আমরা এই সার্কিটগুলিতে স্টেপ ইনপুট প্রয়োগ করি তবে একইভাবে এখানেও আমরা সার্কিটের মোট প্রতিক্রিয়াটিকে দুটি ভাগে ভাগ করতে পারি একটি হল প্রাকৃতিক প্রতিক্রিয়া এবং অন্যটি বলপূর্বক প্রতিক্রিয়া এখন আপনি দেখতে পাচ্ছেন যে মোট প্রতিক্রিয়াটি সমীকরণ এ বলপূর্বক প্রতিক্রিয়া এবং প্রাকৃতিক প্রতিক্রিয়া হিসাবে লেখা যেতে পারে এখন প্রাকৃতিক প্রতিক্রিয়া খুঁজে পেতে Vs 0 এর সমান হবে সুতরাং যখন এই সমীকরণ এর t 0 থাকে তখন কেবল বাম দিকের উপাদান পাবেন এবং এটি 0 এর সমান হবে এবং এটি একই সমীকরণ যা আমরা পেয়েছি যখন আমরা কোনও বাহ্যিক উত্স ছাড়াই সিরিজ RLC সার্কিট বিশ্লেষণ করি সুতরাং উত্স বিহীন RLC সার্কিটের ক্ষেত্রে পূর্ববর্তী আলোচনার ভিত্তিতে আমরা কেবল সার্কিটের প্রাকৃতিক প্রতিক্রিয়া লিখতে পারি এবং আমরা সেখানেও বলতে পারি যে সেখানে হল তিনটি শর্ত যা আন্ডারড্যাম্পড ওভারড্যাম্পড এবং ক্রিটিকালি ড্যাম্পড এগুলি সমীকরণ 5 এ 5 বি এবং 5 সি ব্যবহার করে বর্ণনা করা হয় এখন বলের প্রতিক্রিয়া পেতে ভোল্টেজ t এর সুস্থিত অবস্থা বা চূড়ান্ত মান কী হবে তা খুঁজে বের করতে হবে সুতরাং এর অর্থ হল সেই সময় যা অসীম হবে ক্যাপাসিটার ভোল্টেজের চূড়ান্ত মান উত্স ভোল্টেজ এর সমান হবে যদি চিত্রটি দেখেন তখন এই নির্দিষ্ট স্যুইচটি খুব দীর্ঘ সময়ের জন্য চালু রাখলে কী ঘটবে সেই ক্ষেত্রে ইন্ডাক্টারটি একটি শর্ট সার্কিট হিসাবে কাজ করবে সুতরাং ক্যাপাসিটর এ যে মোট ভোল্টেজ প্রয়োগ করা হবে তা সমান হবে উত্স ভোল্টেজের কারণ ক্যাপাসিটরটির পূর্ণমানের সাথে চার্জ হওয়ার পরে তড়িৎ প্রবাহ 0 হবে সুতরাং শেষ পর্যন্ত Vs এর সমান ক্যাপাসিটার ভোল্টেজ পাওয়া যাবে সুতরাং আমরা একই মানটি ব্যবহার করব এবং আমরা বলব যে জোর করে দেওয়া প্রতিক্রিয়া উত্স ভোল্টেজ ছাড়া কিছুই নয় সুতরাং এটি আমরা পেয়েছি তাই এখন আমরা কী লিখতে পারি ওভারড্যাম্পড আন্ডারড্যাম্পড এবং সমালোচিতভাবে ড্যাম্প ক্ষেত্রের সম্পূর্ণ সমাধান হিসাবে এটি লেখা যেতে পারে সমীকরণ 7 এ 7 বি এবং 7 সি দেওয়া হয়েছে এখন যা বাকি আছে তা প্যারামিটার A1এবং A2 এর মান তাই এই মানগুলি আমরা প্রাথমিক কন্ডিশনের সাহায্যে গণনা করতে পারি যা আমরা সময় t0 এর সমান বলে ধরেছিলাম এখানে প্রাথমিক ভোল্টেজ এবং প্রারম্ভিক কারেন্ট যা ইনডাক্টরের মাধ্যমে প্রবাহিত হয় সুতরাং আমরা সেই মানটি ব্যবহার করতে পারি এবং এই তিনটি সমীকরণে অজানা ধ্রুবকের মান খুঁজে পেতে পারি তাই এর সাথে আমরা আমাদের আজকের অধিবেশনটি শেষ করতে পারি যেখানে আমরা সিরিজ RLC সার্কিটের স্টেপ প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি আমরা পরের ক্লাসে আমাদের আলোচনা চালিয়ে যাব যেখানে আমরা সমান্তরাল RLC সার্কিটের ক্ষেত্রে স্টেপ প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব ধন্যবাদ